এই অধিবেশন ও আগামি কয়েকটি আধিবেশনে আমরা সমাধান করব অ্যাসাইনমেন্ট 5 ও 6 এর এতদিন আমাকে অ্যাসাইনমেন্ট সংখ্যা এক থেকে চারের সমাধান করতে দেখেছ এই দুটি অধিবেশনে আমরা যা করব তা হল সমস্যার সমাধান গুলি করবে পাঠ সহায়করা যারা শুরু থেকেই এই পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে তারা পদার্থবিদ্যা বিভাগ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি কানপুরে পি এইচ ডি করছে তারাই এতদিন তোমাদের অ্যাসাইনমেন্ট সংশোধন করেছে উত্তর গণনা করেছে তাই আজ তারাই অ্যাসাইনমেন্ট সমাধান করে দেখাবে যেমন আমি তোমাদের করে দেখিয়েছি অ্যাসাইনমেন্ট 5 এর সমাধান করবে রবীথ সিং ও পারমিতা দাসগুপ্ত ইনি হলেন রবীথ সিং প্রথম প্রশ্নে তোমাদের এই ইন্টিগ্রাল টি কষতে বলা হয়েছে কস থিটা প্রাইম সাইন থিটা প্রাইম d থিটা প্রাইম d ফাই প্রাইম বাই R স্কয়ার যোগ ছোট r স্কয়ার বিয়োগ 2 r ক্যাপিটাল R কস থিটা প্রাইম কস থিটা যোগ সাইন থিটা প্রাইম সাইন থিটা কস ফাই বিয়োগ ফাই প্রাইম এর স্কয়াত রুট তাহলে আমরা কি করব এই ইন্টিগ্রালের সমাধান করতে আমরা ব্যবহার করব হাই সিমেট্রি ঘনত্ব একটি গোলীয় শেলের জন্য প্রথমে কি করব আমরা গণনা করব বিভব একটি হাই সিমেট্রি ঘনত্বের গোলীয় শেলের জন্য আমাদের যদি ঘনত্ব সমান দেওয়া থাকে সিগমা থিটা সমান কস থিটা আমরা বক্তৃতায় শুনেছি যে এর জন্য বিভব যদি আমাদের কাছে থাকে একটি গোলীয় শেল যার ঘনত্ব সিগমা আমরা বক্তৃতায় শুনেছি যে এই গোলীয় শেলের জন্য বিভব সমান হবে এই অভিব্যক্তি টি V r সমান r বাই 3 এপসাইলন 0 কস থিটা যখন r ক্যাপিটাল R এর থেকে ছোট যখন r ক্যাপিটাল R এর থেকে বড় হয় তখন বিভব সমান হয় R কিউব বাই 3 এপসাইলন 0 গুন কস থিটা বাই r স্কয়ার আমরা এই উত্তর গুলি ব্যবহার করব প্রশ্নে দেওয়া ইন্টিগ্রাল টি সমাধান করতে

তাহলে আবার লিখি V r সমান 1বাই 4 পাই এপসাইলন 0 সিগমা 0 থিটা বাই r ভেক্টর বিয়োগ R d থিটা d ফাই এখানে সিগমা থিটা সমান কস থিটা লিখে দিলাম স্ফেরিকাল সিস্টেমের জন্য সারফেস এলিমেন্ট সমান হয় R স্কয়ার সাইন থিটা প্রাইম ও d থিটা প্রাইম d ফাই প্রাইম তাহলে যদি প্রদত্ত ঘনত্ব হয় কস থিটা প্রাইম তোমরা লিখতে পারো R স্কয়ার সাইন থিটা প্রাইম d থিটা প্রাইম d ফাই প্রাইম বাই ভেক্টর r বিয়োগ ভেক্টর R প্রাইম যেখানে ভেক্টর R প্রাইম নির্দেশ করে গোলীয় শেলের ওপরে কোন বিন্দু কে আমরা লিখতে পারি R স্কয়ার 1বাই 4 পাই এপসাইলন 0 কস থিটা প্রাইম সাইন থিটা প্রাইম d থিটা প্রাইম d ফাই প্রাইম বাই ভেক্টর r বিয়োগ ভেক্টর R প্রাইম এবার যদি দুটি উত্তর কে তুলনা করি আমরা দেখতে পাই যে বিভব সমান হল এগুলি আমরা আগে থেকেই জানি V r সমান r বাই 3 এপসাইলন 0 কস থিটা যখন r ক্যাপিটাল R এর থেকে ছোট যখন r ক্যাপিটাল R এর থেকে বড় হয় তখন বিভব সমান হয় R কিউব বাই 3 এপসাইলন 0 গুন কস থিটা বাই r স্কয়ার তাহলে দেখা যাচ্ছে আমরা লিখতে পারি R স্কয়ার 1বাই 4 পাই এপসাইলন 0 কস থিটা প্রাইম সাইন থিটা প্রাইম d থিটা প্রাইম d ফাই প্রাইম বাই ভেক্টর r বিয়োগ ভেক্টর R প্রাইম সমান r বাই 3 এপসাইলন 0 কস থিটা যখন r ক্যাপিটাল R এর থেকে ছোট যখন r ক্যাপিটাল R এর থেকে বড় হয় তখন এর সমান হয় R কিউব বাই 3 এপসাইলন 0 গুন কস থিটা বাই r স্কয়ার এখন তাহলে লেখা যায় কস থিটা প্রাইম সাইন থিটা প্রাইম d থিটা প্রাইম d ফাই প্রাইম বাই ভেক্টর r বিয়োগ ভেক্টর R প্রাইম সমান দেখতেই পাচ্ছো r বাই R স্কয়ার গুন 4 পাই কস থিটা যখন r ক্যাপিটাল R এর থেকে ছোট আর 4 পাই R বাই 3 কস থিটা বাই r স্কয়ার যখন r ক্যাপিটাল R এর থেকে বড় স্ফেরিকাল কোঅরডিনেটে ভেক্টর r বিয়োগ ভেক্টর R সমান লেখা যায় দুঃখিত r বিয়োগ ভেক্টর R এর মড সমান r স্কয়ার যোগ ক্যাপিটাল R স্কয়ার বিয়োগ 2 ক্যাপিটাল R r কস থিটা প্রাইম কস থিটা যোগ সাইন থিটা প্রাইম সাইন থিটা কস ফাই বিয়োগ ফাই প্রাইম তাহলে এই মড ভেক্টর r বিয়োগ ভেক্টর R এর মান এখানে লিখলে পাই ইন্টিগ্রাল সাইন থিটা প্রাইম কস থিটা প্রাইম d থিটা প্রাইম d ফাই প্রাইম বাই r স্কয়ার যোগ ক্যাপিটাল R স্কয়ার বিয়োগ 2 ক্যাপিটাল R r কস থিটা প্রাইম কস থিটা যোগ সাইন থিটা প্রাইম সাইন থিটা কস ফাই বিয়োগ ফাই প্রাইম যা ঠিক সেই ইন্টীগ্রাল যা আমাদের কষতে দেওয়া হয়েছে তাহলে এই ছিল আমাদের প্রথম উত্তর

পরের প্রশ্ন হল প্রশ্ন দুই প্রশ্ন সংখ্যা দুই আমাদের কাছে আছে একটি সমান ভাবে আহিত গোলীয় শেল যা z অক্ষের সাপেক্ষে আবর্তিত হচ্ছে এর ওপরে যদি একটি সারফেস এলিমেন্ট নিই আমরা দেখব সব এলিমেন্টই z অক্ষের সাপেক্ষে ঘুরছে যার আবর্ত গতি ওমেগা তাহলে সারফেস এলিমেন্ট d s এর গতি হবে এই কোণ টি হল ভেক্টর r ও z অক্ষের মধ্যে কোণ হল থিটা দেখো এই হল সেই বৃত্তের ব্যাসার্ধ যার ওপরে d s ঘুরছে তাহলে আমরা দেখছি এই বৃত্ত টি যার ওপরে d s ঘুরছে এই ব্যাসার্ধ হল r সাইন থিটা তাহলে V r সমান হল r সাইন থিটা গুন ওমেগা যা হল ব্যাসার্ধ গুন আবর্ত গতি তাই প্রবাহ ঘনত্ব j r সমান সিগমা মানে এখানে যাই ঘনত্ব থাকুক সেই ঘনত্ব সিগমা গুন V r কিন্তু এটি পৃষ্ঠতল ঘনত্ব তাই আমরা যদি আয়তন আধান ঘনত্ব লিখি আমরা তা লিখব ডেল্টা r বিয়োগ ভেক্টর R গুন V r তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সারফেস এলিমেন্ট টি ফাই দিকে ঘুরছে তাই j r এর দিক হবে ফাই ক্যাপের দিকে এই ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর

এই সমস্যা টি সমাধান করার আরেকটি উপায় আছে আমি যদি এই গোলীয় শেল টি নিই আর এখানে একটি বলয় আঁকি এই বলয় টির ক্ষেত্রফল হবে 2 পাই R সাইন থিটা গুন R d থিটা এই হল বলয় টির মোট ক্ষেত্রফল 2 পাই R স্কয়ার সাইন থিটা d থিটা এই বলয়ের আধান মোট আধান হবে 2 পাই R স্কয়ার সাইন থিটা d থিটা গুন সিগমা আর এই আধান টি ঘুরছে এটি ঘুরছে প্রতি সেকেন্ডে আধান ঘোরে প্রতি সেকেন্ডে ওমেগা বাই 2 পাই বার তাহলে এই বলয় টি যত প্রবাহ দেবে তা হল হবে 2 পাই R স্কয়ার সাইন থিটা d থিটা গুন সিগমা গুন ওমেগা বাই 2 পাই কিছু পদ কাটাকুটি করি 2 পাই কেটে গেল পেলাম R স্কয়ার সাইন থিটা d থিটা সিগমা ওমেগা এই হল পৃষ্ঠের ওপরে প্রবাহ তাহলে পৃষ্ঠতল প্রবাহ ঘনত্ব প্রবাহ বাই এই দৈর্ঘ যা আমি লাল দিয়ে দেখালাম এই গোলক টির ওপরে যার সমান হল R d থিটা আবার কিছু কাটাকুটি করি d থিটা কেটে গেল R কেটে গেল আর আমরা পেলাম R সিগমা ওমেগা সাইন থিটা ফাই দিকে আয়তন প্রবাহ ঘনত্ব হিসেবে লিখলে j হবে k গুন এটি r বিয়োগ R এ আছে মানে j সমান R সিগমা ওমেগা সাইন থিটা ডেল্টা r বিয়োগ R ফাই যা আমাদের আগের উত্তরের সমান তাহলে তোমাদের একই সমস্যার সমাধান দুই ভাবে করে দেখালাম

এবার আমরা সমাধান করব সমস্যা সংখ্যা তিন সমস্যা তিনে আমাদের হিসেব করতে হবে ইন্টিগ্রাল d ফাই প্রাইম d z প্রাইম ভেক্টর R স্কয়ার যোগ এই r স্কয়ার বিয়োগ 2 r ক্যাপিটাল R কস থিটা কস ফাই বিয়োগ ফাই প্রাইম যোগ z বিয়োগ z প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট এটি হল z বিয়োগ z প্রাইম তাহলে আমাদের গণনা করতে হবে এই ইন্টিগ্রাল তাহলে আমরা আবার কি করব আমাদের আছে একটি চোঙ আমি নিয়ে এলাম সুষম ঘনত্ব সিগমা তাই আগে আমি বানাব এই গাউসিয়ান পৃষ্ঠ যা সিলিন্ড্রিকাল কারণ এখানে ফাই প্রতিসাম্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ ক্ষেত্র পৃষ্ঠের প্রতি বিন্দু তেই উলম্ব যা r k দিকে তাহলে সারফেস এলিমেন্ট ও একই দিকে হবে যা হল ক্যাপিটাল R গাউস উপপাদ্যের অনুযায়ী আমরা লিখতে পারি আর এই পৃষ্ঠের দৈর্ঘ হল ক্যাপিটাল L এই সিলিন্ড্রিকাল শেল টির ব্যাসার্ধ হল ক্যাপিটাল R গাউসিয়ান পৃষ্ঠ টির ব্যাসার্ধ কিন্তু এর থেকে ছোট তাহলে দেখো আমরা ব্যবহার করব গাউস উপপাদ্য যা হল E ডট d s সমান গাউসিয়ান পৃষ্ঠ দ্বারা ঘিরে রাখা আধান বাই এপসাইলন নট ঘিরে রাখা আধান সমান হবে এই সিলিন্ড্রিকাল শেলের ক্ষেত্রফল যার সমান 2 পাই ক্যাপিটাল R গুন L গুন আধান ঘনত্ব বাই এপসাইলন নট E যেহেতু প্রতি বিন্দু তেই সমান আমরা লিখতে পারি d s সমান 2 পাই ক্যাপিটাল R গুন Lগুন সিগমা বাই এপসাইলন নট তাই ds হল গাউসিয়ান পৃষ্ঠের ক্ষেত্রফল যা হল 2 পাই r গুন L সমান 2 পাই ক্যাপিটাল R গুন L সিগমা বাই এপসাইলন নট তাই L 2 পাই কেটে গিয়ে তড়িৎ ক্ষেত্র সমান হবে R সিগমা বাই এপসাইলন নট গুন r

এবার যেহেতু আমরা জানি বিন্দু r এ তড়িৎ ক্ষেত্র সিগমা ক্যাপিটাল R বাই এপসাইলন নট গুন r তাই বিভব v r সমান r থেকে ক্যাপিটাল R E ডট dr যেখানে r হল রেফারেন্স বিন্দু তাহলে আমি কি করব আমি সিলিন্ড্রিকাল শেল টির পৃষ্ঠে একটি রেফারেন্স বিন্দু নিচ্ছি তাই এখানে E এর জায়গায় হবে সিগমা ক্যাপিটাল R বাই এপসাইলন নট গুন r যার সমান হল সিগমা ক্যাপিটাল R বাই এপসাইলন নট ln r প্রাইম r থেকে R অবধি যার সমান ক্যাপিটাল R বাই এপসাইলন নট ln R বাই r তাহলে এই হল বিভব তাহলে এই হল এই সিলিন্ড্রকাল শেলের জন্য বিভব যার আছে সুষম ঘনত্ব সিগমা আমি এই ফলাফল টি ব্যবহার করব উত্তর গননা করতে যখন r ক্যাপিটাল R এর থেকে বড় যখন চোঙের ভেতরে দেখি E হল 0 তাহলে চোঙের ভেতরে বিভব ধ্রুবক আর তার মান চোঙের পৃষ্ঠের ওপর বিভবের মানের সমান তাহলে আমরা যদি বিভব দেখি এই রেফারেন্স বিন্দু তে মানে r সমান 0 তে আমরা পাবো v r সমান 0 চোঙের ভেতরে ও চোঙের বাইরে তা হল এইটি

তাই আমি যদি আবার লিখি আমাদের একটি সিলিন্ড্রিকাল শেল থাকলে যাতে আছে সুষম আধান ঘনত্ব সিগমা কোন বিন্দু p তে বিভব করতে হবে এই আধান এলিমেন্ট এর জন্য যার মান হল R d ফাই প্রাইম d z প্রাইম গুন সিগমা তাহলে এই হল আধান এলিমেন্ট এর জন্য আমাদের গণনা করতে হবে বিন্দু p তে বিভব তা এই হল ভেক্টর r তাহলে বিভব d v আমরা দেখতে পাচ্ছি বিন্দু p তে বিভব সমান হবে সমস্ত সারফেস এলিমেন্ট গুলির বিভবের যোগফল যার সমান হল ইন্টিগ্রাল v r সমান সিগমা R d ফাই প্রাইম d z প্রাইম বাই ভেক্টর r বিয়োগ ভেক্টর R যা হল আধান এলিমেন্ট থেকে সেই বিন্দু টির দূরত্ব যেখানে আমরা বিভব গণনা করছি

আমরা এই প্রশ্নের উত্তর জানি আমরা গণনা করেছি এই v r সমান হল সিগমা R বাই এপসাইলন নট ln R বাই r যখন r R এর থেকে বড় ও v r সমান 0 যখন r R এর থেকে ছোট এই ইন্টিগ্রাল টি দেখো সিগমা r কেটে যাচ্ছে এদিকে আছে 1 বাই 4 পাই এপসাইলন নট তাহলে এপসাইলন নট ও কেটে যাচ্ছে তাহলে আমরা এদিকে লিখতে পারি d ফাই প্রাইম d z প্রাইম ভেক্টর r বিয়োগ ভেক্টর ক্যাপিটাল Rতাহলে এই ইন্টিগ্রাল টি দেখলে আমরা লিখতে পারি ভেক্টর r বিয়োগ ভেক্টর ক্যাপিটাল R এর মড সমান r স্কয়ার যোগ ক্যাপিটাল R স্কয়ার বিয়োগ 2 r ক্যাপিটাল R কস ফাই বিয়োগ ফাই প্রাইম যোগ z বিয়োগ z প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট তাহলে আমি যদি ভেক্টর r বিয়োগ ভেক্টর ক্যাপিটাল R এর মান এখানে বসাই ভেক্টর r বিয়োগ ভেক্টর ক্যাপিটাল R এর মড তাহলে এই হল d ফাই প্রাইম d z প্রাইম ভেক্টর R স্কয়ার যোগ এই r স্কয়ার বিয়োগ 2 r ক্যাপিটাল R কস থিটা কস ফাই বিয়োগ ফাই প্রাইম যোগ z বিয়োগ z প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট আর এটি সেই ইন্টিগ্রাল যা আমাদের গণনা করতে দেওয়া হয়েছে আর তাই এই হল প্রশ্ন 3 এর উত্তর সেই অ্যাসাইনমেন্ট টি তে একটি 2 পাই বাদ গেছিল সেটি ছাপানোর ভুল ছিল এবার প্রশ্ন চার আমাদের দেওয়া হয়েছে একটি ডিস্ক যার আছে সুষম চুম্বকন z অক্ষ বরাবর তাহলে চুম্বকন হল z দিকে মানে এই দিকে এবার যদি আমরা আবদ্ধ প্রবাহের গণনা করি যার নাম সিগমা Bতার মান হল M ক্রস n ক্যাপ তাহলে এখানে যদি আমি ভেক্টর M লিখি তা হবে j দিকে আমরা দেখছি এখানে সারফেস এলিমেন্ট ও হল z দিকে তাই সিগমা B সমান 0 আর এই হল আমাদের K b তাই আয়তন আধান ঘনত্ব যা হল j b তার সমান হল ডেল ক্রস M কারণ আমাদের কাছে আছে সুষম চুম্বকন তাই এও হল শূন্য ডিস্কের বাইরে M সমান শূন্য কারণ চুম্বকন শুধু ডিস্কের ওপরেই থাকবে যেহেতু কোন মুক্ত প্রবাহ নেই ও কোন আবদ্ধ প্রবাহ ও নেই আমরা লিখতে পারি B সমান 0 তাই এই হল সমস্যা সংখ্যা 4 এর উত্তর এই সমাধানের ওপরে আমি কয়েকটি টিপ্পনী করতে চাই ও এর সমাধানের আরেকটি উপায় ও বলতে চাই তোমাদের বলা হয়েছিল K b সমান M ক্রস n হল 0 যা কার্যত ওপরের ও নিচের পৃষ্ঠে তোমরা কিন্তু একটি প্রশ্ন করতেই পারো আর তা হল তোমাদের যদি এটি থাকে আর M হল z দিকে মানে পাশের পৃষ্ঠে n যাতে তোমরা M ক্রস n করলে তোমরা এই ডিস্কের পরিধি তে প্রবাহ দেখতে পাবে তাই আমি যদি ওপর থেকে দেখি এই প্রবাহ এই দিকে যাবে যদিও এই প্রশ্নে আমরা যা করেছি তা হল এটি একটি পাতলা ডিস্ক যার ব্যাসার্ধ তার বেধের চেয়ে অনেক অনেক বড় তাই তোমরা ভাবতেই পারো যে এই পৃষ্ঠ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে হ্যাঁ সত্যি তাই হয় কিন্তু সেই ক্ষেত্র খুবই কম হয় কার্যকরভাবে তা শুন্যের কাছাকাছি কারণ R যদি বড় হয় কেন্দ্রে ক্ষেত্রের মান খুবই কম হয় আর তাই আমরা আগে যা করেছিলাম তা ঠিকই ছিল কিন্তু তোমাদের প্রশ্ন যে পরিধির প্রবাহের কি হবে তোমরা ঠিকই বলছ কিন্তু সেই প্রবাহের অবদান চৌম্বক ক্ষেত্রে আসলে শূন্য তোমরা এই একই সমস্যা সহায়ক ক্ষেত্র H এর দিক থেকেও ভাবতে পারো এবার M আছে এই রকম মনে করো আমরা আগে একটি পাঠক্রমে চর্চা করেছি যে B এর ডাইভারজেন্স শূন্য আর তাই H এর ডাইভারজেন্স সমান হয় ঋণাত্মক M এর ডাইভারজেন্স এটি যা দেয় তা হল দেখো M এর মান সীমিত ও তা হঠাৎ করে কমে যায় M তার মানে ডেল্টা ফাংশানের মত বা সে সৃষ্টি করে পৃষ্ঠতল চৌম্বক আধান যদি তোমরা তা বলতে চাও পৃষ্ঠতল চৌম্বক আধান দেখো M এর ডাইভারজেন্স সমান হচ্ছে ঋণাত্মক M আর অন্য দিকে তা ধনাত্মক M কারণ এই ভাবে ওপারে গেলে M বাড়ে তারপর M কমে আর তাই যখন আমি নিই ঋণাত্মক M এর ডাইভারজেন্স ডিস্কের ওপরে H গণনা করার জন্য এইদিকে থাকে ধনাত্মক চৌম্বক আধান আর অন্য দিকে থাকে ঋণাত্মক চৌম্বক আধান আর যেই ক্ষেত্র সৃষ্টি হয় তা তড়িৎ ক্ষেত্রের মত হয় তাই H হবে এখানে অন্য দিকে তাই ভেতরে H সমান হবে ঋণাত্মক M আর বাইরে H সমান হবে 0 আমি এও জানি যে B মান মিউ 0 H যোগ M আর তাই ভেতরে B সমান হবে মিউ 0 গুন ঋণাত্মক M যোগ M যার সমান 0 আর বাইরে B সমান 0 হবে কারণ সেখানে H সমান 0 আর M ও 0 অর্থাৎ দুটিই সমান এই সমাধান যেহেতু আগেও করা হয়েছিল দুবারই আমরা একই উত্তর পেলাম আমরা তোমাদের একই সমস্যা দুই ভাবে সমাধান করা দেখালাম হয় আবদ্ধ প্রবাহের সাপেক্ষ্যে বা বৈদ্যুতিক বিশ্লেষণ করে তাহলে প্রশ্ন দুই থেকে পাঁচের উত্তর পাওয়া হয়ে গেল